লোকাল ম্যাক্সিমা বা লোকাল অপটিমা থেকে বেরোনোর উদ্দেশ্য নিয়ে শুরু করছি সুতরাং মনে রাখবেন আমাদের হিল ক্লাইম্বিং এর অ্যালগরিদমটি যেটি মূলত বলে যে যদি c একটি বর্তমান নোড হয় এবং যদি n হয় একটি পরবর্তী নোড আপনার একটি নোড থেকে পরবর্তী নোডে যাওয়া উচিত কিনা আর অ্যালগরিদমটি বলে যে যদি সেই সেরা নোড যা আপনি মুভ জেন c থেকে পেতে পারেন যেটা হলো মূলত সুতরাং আপনি c এর আশেপাশে দেখুন c একটি বর্তমান নোড এবং নেইবারহুড এর থেকে একটি সেরা নোড বেছে নিন সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নির্ভর করবে আপনি কি করছেন তার উপর আর সেটা যদি c এর চেয়ে ভালো হয় তাহলে আপনি মূলত c এ যান এবং আপনি এটিকে একটি লুপে রেখে দিন সুতরাং এটি মূলত আশেপাশে বা নেইবারহুড এ দেখে তাই এই সমস্যাটিকে মনে রাখুন সমস্ত TSP সমস্যার কথা যেখানে আমরা একটা ক্যান্ডিডেট সলিউশন ও তার আসেপাশে নেইবরিং সলিউশন গুলির দিকে মনোযোগ দেব এখন এই অ্যালগরিদম এর সাথে কি ঘটছে এটা কিছুর সাথে যেমন ধরুন একটি এক মাত্রিক সমস্যা আপনি এখানে এসে পৌঁছাবেন এবং এখানেই থামবেন কারণ সমস্ত প্রতিবেশীরা এখানে খারাপ এবং বাস্তবে রিয়াল অপ্টিমা হয়তো এখানে হতে পারে বা একটু দূরে কোথাও সুতরাং আপনি এখন কি করতে চান এদিকে দেখুন কিভাবে আমরা এই স্থানটিকে আরো অন্বেষণ করবেন যাতে আমরা লোকাল অপটিমা তে আটকে যাই না এই ক্ষেত্রে মূলত একটি লোকাল ম্যাক্সিমা তাই হিল ক্লাইম্বিং যা করে তা হল গ্রেডিয়েন্টকে কাজে লাগানো এটি মূলত গ্রেডিয়েন্টকে অনুসরণ করে যদি কোনো প্রতিবেশী থাকে যা তুলনামূলক ভাবে ভাল এটি তার কাছে যায় অন্যথায় এটি আটকে যায় এখান থেকে বেরোনোর জন্য যা প্রয়োজন তা হল অন্বেষণের ক্ষমতা সুতরাং সবচেয়ে সহজ তাই প্রথমে আমরা নির্ধারক অ্যালগরিদমটি দেখি যা আমাদের জায়গাটিকে আরও অন্বেষণ করার অনুমতি দেবে এবং অন্বেষণ বলতে কি বোঝাতে চান যে আমরা হিউরিষ্টিক ফাংশনের বিরুদ্ধে যেতে পারবো এর মানে এই নয় যে আপনি শুধুমাত্র ভালো স্টেট এ যেতে পারবেন আপনি এমন স্টেট এও যা অগত্যা ভাল নয়। তাহলে অবশ্যই তারপর আমাদের টার্মিনেশন ক্রাইটারিয়া বা এরকম কিছু কাজে লাগাতে হবে সুতরাং আসুন আমরা এই অ্যালগরিদমের একটি ভারিয়েশন দেখি যা বলে যে n আমরা আগের মতই সেরা পাই কিন্তু আমরা আরেকটি বৈশিষ্ট্য উপস্থিত করব যা অনুমোদিত বা অনুমোদনযোগ্য এবং আমরা সহজভাবে এটিকে লুপ এ জুড়ে দিই সুতরাং আমরা পরীক্ষা করছি না যে এটি ভাল কি না এখানে আমাদের সেই শর্তটি আছে যে যদি সেরা প্রতিবেশীটি c এর চেয়ে ভাল হয় তাহলে আপনি n থেকে c এ চলে যান এখানে আমরা শুধু বলছি যে সেরা প্রতিবেশীর কাছে চলে যাও কিন্তু যেকোনো ভালো প্রতিবেশী নয় বরং এমন একটি যেটি অপরিহার্যভাবে অনুমোদিত এই বিষয়টি আমরা এখন দেখব সুতরাং অনুমতি থাকার মানে কি সে বিষয় আসার আগে এর অর্থ হল আপনি যেতে পারেন সর্বোত্তম প্রতিবেশীর কাছে মনে হল যদিও আপনি ম্যাক্সিমাতে থাকেন আপনি একটি নেইবার এর কাছে যেতে পারেন যা মূলত এর চেয়ে ভাল নয় সুতরাং এটাই প্রধান বিষয় যেটা আপনাকে মনে রাখতে হবে এখন অনুমান করা যাক যে আপনি একে অনুমতি দিতে চেয়েছিলেন এবং এর মানদণ্ড হিসেবে সেটা সবসময় বর্তমান নোড এর চেয়ে ভালো হবে তা নয় তাহলে আমরা কীভাবে থামব অবশ্য সেটা একটা ছোট সমস্যা কিন্তু আরও একটি বড় সমস্যা রয়েছে বড় সমস্যা এই সত্যের সাথে সম্পর্কিত যে আমি যদি এই লোকাল ম্যাক্সিমা এ আটকে থাকি তাহলে আমি কীভাবে ওই ম্যাক্সিমা তে পৌঁছাব সুতরাং প্রথম সমস্যার জন্য যে কিভাবে আমরা থামবো আমরা অন্যান্য টার্মিনেশন ক্রাইটারিয়া ব্যবহার করতে পারি তাহলে এটি কেবল সময় ভিত্তিক হতে পারে বা এমন হতে পারে যে আমরা একটি নির্দিষ্ট সময় পেরিয়েও একটি ভাল সমাধান খুঁজে পাচ্ছি না এবং তাই আপনি সবসময় সেরাটিকে বাঁচিয়ে রাখতে পারেন সুতরাং সাধারণভাবে অপটিমাইজেশন এর পরিপ্রেক্ষিতে দেখলে এই প্রক্রিয়ায় সবসময় ট্র্যাক রাখা প্রয়োজন যা সর্বোত্তম সমাধান আপনি খুঁজে পেয়েছেন এমনকি যদিও আপনি তার থেকে দূরে সরে গিয়ে থাকেন মনে রাখবেন যে সেটাই ছিল সেরা সমাধান সুতরাং সর্বদা সেরা সমাধান এর হিসেব রাখুন যাতে আপনি সবসময় করতে পারেন যেহেতু আমরা এখন স্টেট স্পেসের অন্বেষণ করছি আর এই অ্যালগরিদম অনুযায়ী উদাহরণস্বরূপ এই ক্ষেত্রে একটি এক মাত্রিক শব্দে দুটি প্রতিবেশী থাকে এখানে এবং এখানে সুতরাং আমার তাদের মধ্যে একটিতে যাওয়ার অনুমতি আছে একটি বৃহত্তর জায়গায় অবশ্যই অনেক প্রতিবেশী আছে তাই আপনি তাদের মধ্যে সর্বোত্তমের দিকে অগ্রসর হতে পারেন কিন্তু বিষয়টি ব্যাখ্যা করার জন্য এই অ্যালগরিদম টির ক্ষেত্রে কি অসুবিধা থাকতে পারে দেখা যাক যদি আমার অনুমতি থাকে তবে আমি এখান থেকে এখানে আসবো তারপরে আমাকে এখানে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে যেহেতু আমি আর বলছি না যে আমি যেখানে আছি তার চেয়ে এটি ভাল হওয়া উচিত তাহলে পরবর্তী ধাপে কী ঘটবে পরবর্তী ধাপে এর এই দুটি প্রতিবেশী থাকবে এই একটি এবং এই একটি অ্যালগরিদম টি কি করবে ছাত্র এখন যখন আমরা জানি যে এটি স্বাধীন আমরা এক্ষুনি অ্যালগরিদমের আচরণ সম্পর্কে কথা বলছিলাম এটি পরবর্তী কোথায় যাবে ছাত্র দুর্ভাগ্যবশত এটি এই জায়গায় ফিরে যাবে এমনকি যদিও এখানে এক ধাপ নিচে নেমে যেতে হয় তবে এটি বলে যে সেই সেরা মানদণ্ডটি এখনও আছে সেরা প্রতিবেশীর কাছে যান তাহলে ওটা এখনও অপরিহার্যভাবে একতি সেরা প্রতিবেশী সুতরাং এটি সেখানে ফিরে যাবে তাহলে এই অনুমতির ব্যাপারটা কিভাবে আসছে সুতরাং মনে করুন যে স্টেট স্পেস সার্চ শুরু করার সময় আমরা একটি ক্লোজড লিস্ট সম্পর্কে আলোচনা করেছিলাম সেই ক্লোজড লিস্ট কি বলে যে পুনরায় একই নোডে ফিরে যাবেন না যা আপনি দেখেছেন তাই আমরা কী করতে পারি সুতরাং আমরা এখন এটি দেখছি এটি করার একটি উপায় হল একটি বৃত্তাকার তালিকা বজায় রাখা সীমিত আকারের একটি বৃত্তাকার ঘনক বজায় রাখুন সুতরাং আপনি জানেন যে একটি বৃত্তাকার ঘনক কী যে আপনি বৃত্তাকারে ঘুরতে ঘুরতে ওভাররাইট করতে থাকেন আপনি ওভাররাইট করার অনুমতি দেন কিছু k সংখ্যক উপাদান সবসময় ঘনক্ষেত্রে সংরক্ষণ করা থাকবে এবং সেখানে আপনি ওভাররাইট করতে পারবেন সুতরাং এটি একটি স্বল্পমেয়াদী স্মৃতির মত এটা বলছে যে এইগুলিই শেষ k নোড যেখানে আমি গিয়েছিলাম এবং আমাকে সেগুলিতে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি তবে আমি অন্য কোনও প্রতিবেশীর কাছে ফিরে যেতে পারি সুতরাং এই আইলড ফ্যাক্টর টি কি আমরা আসলে যেটা করছি তা হলো যে একটি নোড c দেওয়া আছে যেটা দিয়ে আমরা শুরু করছি এবং আমরা সমস্ত উত্তরাধিকারী সমস্ত প্রতিবেশী তৈরী করছি এই প্রতিবেশী থেকে আমরা কিছুকে অনুমতি দিচ্ছিনা সুতরাং আমরা বলি যে এই পদক্ষেপটি অনুমোদিত নয় এই পদক্ষেপটি অনুমোদিত নয় এবং এই পদক্ষেপটিও অনুমোদিত নয় সুতরাং এটি সেই অনুমোদিত জিনিস যা আমরা এখানে করার চেষ্টা করছি তবে অবশিষ্টগুলির থেকে সর্বোত্তমের দিকে চলে যাই এটি করার আরেকটি উপায় হলো যে সাম্প্রতিক অতীতে আপনি মূলত কী কী পদক্ষেপ নিয়েছেন তার ট্র্যাক রাখুন সুতরাং উদাহরণস্বরূপ আপনি যদি S A T করছেন এবং সহজ করার জন্য বলি যে আপনি সেই সময়ে শুধুমাত্র একটি বিট পরিবর্তন করছেন তাই মূলত মুভটিতে k সর্বোচ্চ বিট কিন্তু এখানে যেকোন বিট হতে পারি যদি শেষ t চালের মধ্যে একটি বিট পরিবর্তন করা হয় তবে সেটিকে অনুমতি দেবেন না লক্ষ্য করুন যে এটি একটি ক্লোজড কিউ বজায় রাখার থেকে কিছুটা আলাদা একটি ক্লোজড লিস্ট এ আমরা আমাদের প্রার্থী বজায় রাখছি এবং বলছি যে আমরা আবার একই প্রার্থী তৈরি করব না এই উদাহরণে আমরা বলছি যে যদি আমরা পরিবর্তন করি যেমন ধরুন এই পঞ্চম বিটটি তাহলে পরবর্তী t চালের জন্য সেই পঞ্চম বিটটিকে পরিবর্তন করার কোনো অনুমতি থাকবেনা সুতরাং কি ঘটবে আমি উদাহরণস্বরূপ একটি স্মৃতি বজায় রাখতে পারি M নামক একটি মেমোরি সাজিয়ে ফেলতে পারি যা সবকিছুর জন্য 0 দিয়ে শুরু হবে তাহলে এটি একটি পদ্ধতি আসুন আমরা বলি যে আমার একটি 9 বিট সমস্যা আছে 9 বিট S A T সুতরাং কতগুলো আছে এই 3 4 7 আমি আরও 2 যোগ করছি আমার কাছে এরকম 9 বিট S A T আছে আমি সেই 9 বিটের যেকোনো একটি পরিবর্তন করতে পারি এবং তাদের মধ্যে সেরাটিতে যেতে পারি এখন ধরুন আমি চতুর্থ বিটটি পরিবর্তন করেছি যেটি সর্বোত্তম আমি এর অনুমতি দিচ্ছি সুতরাং আমি কি করছি প্রতিটি নোড বা প্রতিটি প্রার্থী সমাধানের জন্য আমার কাছে একটি মূল্যায়ন ফাংশন বা ভালুয়েশান ফাংশন আছে একটি ভালুয়েশান ফাংশন রয়েছে এবং আমরা এটা S A T এর জন্য বলেছিলাম যে কতগুলি ধারাকে সন্তুষ্ট করছে বা এরকম কিছু হতে পারে সুতরাং আমার একটি মূল্যায়ন ফাংশন রয়েছে এবং আমি এই সমস্ত প্রতিবেশী তৈরি করি এবং তাদের মধ্যে সেরাটিকে বেছে নিই এটি ভাল হোক বা না হোক তাতে কিছু যায় আসে না তবে আমাকে তাদের মধ্যে সেরাতে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে সুতরাং যদি আমি এটি পরিবর্তন করি এখন আমরা এটাকে ট্যাবু টেনিওর বলছি এবং এই অ্যালগরিদমটিকে আসলে ট্যাবু সার্চ বলা হয় সুতরাং ট্যাবু র এই বিশেষ বানানটি আমি বলতে চাইছি যে আমরা t a b o o ট্যাবু বানানটির সঙ্গে পরিচিত কিন্তু ট্যাবু কথাটির অর্থও একই এটি এসেছে আমার মতে কোনো ফিজি দ্বীপ বা টোঙ্গা বা এরকম কোনো জায়গা থেকে যেখানে তারা শব্দের এই বানানটি ব্যবহার করে এবং মূলত এর অর্থ হল অগত্যা অননুমোদিত করা এটি একটি নিষিদ্ধ পদক্ষেপ এবং আপনাকে অপরিহার্যভাবে সেই পদক্ষেপগুলি নেওয়ার অনুমতি দেওয়া হয় না সুতরাং যদি আমাকে অনুমতি দেওয়া হয় আমি যদি t এর ট্যাবু টেনিয়র বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকি যেমন ধরুন এই উদাহরণে 3 বা কিছু বা 4 বা কিছু বলা যাক তারপর যদি আমি এটি পরিবর্তন করে থাকি আমি বলতে পারি যে এটি 4 করুন বাকি সবকিছু 0 থেকে যায় সুতরাং এটি একটি অ্যারের মতো সম্পুর্ণ সাজানো যা আমাকে বলে যে আমি সেই বিটটি পরিবর্তন করতে পারি কি না যদি সেই মানটি 0 ছাড়া কোনো সংখ্যা যেটা পরিবর্তন করার অনুমতি আমার কাছে নেই যদি মান 0 হয় তবে আমি পরিবর্তন করতে পারি সুতরাং প্রথম পদক্ষেপের পরে আমাকে চতুর্থ বিট পরিবর্তন করার অনুমতি দেওয়া হয়নি তবে আমাকে অন্য কোনো বিট পরিবর্তন করার অনুমতি দেওয়া হয়েছে দ্বিতীয় পদক্ষেপের পরে এই 4টি আপনাআপনি 3 এ নেমে আসবে এবং অন্য অন্য কোনো বিট ধরুন আমি এই বিটটি পরিবর্তন করি তাহলে এটি 4 হয়ে যাবে এবং বাকি সবকিছু একই থাকবে সুতরাং আপনি বুঝতে পারছেন আমি কি বলছি যে এটি হল t 1 t 2 তারপর t এর সমান 3 এই t নয় আমরা একটি নাম t t ব্যবহার করব যা একটি স্ট্যান্ডার্ড টার্ম সুতরাং t t এর অর্থ ট্যাবু টেনিওর সুতরাং আমার ট্যাবু টেনিওর হলো 4 তাহলে সেটা হল সময় এই t হল সময় প্রথম চক্র দ্বিতীয় চক্র তৃতীয় চক্র তারপর এই পরবর্তী চক্রে এটি 2 হয়ে যাবে এটি 3 হবে এবং অন্য কোনো বিট 4 হয়ে যাবে এবং শেষ পর্যন্ত এটি 1 হয়ে যাবে এবং তারপর 0 হয়ে যাবে যখন আমি এটিকে অপরিহার্যভাবে পরিবর্তন করতে পারবো সুতরাং এটি 2 এ যাবে এটি 3 এ যাবে এবং এইভাবেই সুতরাং এখানে এটি পরিবর্তন করার পরে তারপর 1 2 3 4 চক্রের জন্য আমার এটি পরিবর্তন করার অনুমতি নেই কিন্তু এখন এই মানটি 0 হয়ে গেছে সুতরাং আমি এটিকে অপরিহার্যভাবে পরিবর্তন করতে পারি এটি বাস্তবায়নের একটি মাত্র উপায় রয়েছে আপনি প্রতিটি বিটের জন্য একটি করে টাইম স্ট্যাম্প রাখতে পারেন যে কখন এটি শেষবার পরিবর্তন করা হয়েছিল এবং এর সাথে একটি স্পষ্ট তুলনা করে দেখতে পারেন তারপর এটা নির্ধারণ করুন যে আপনি জানেন কিনা যে বর্তমান সময়টি পূর্বের সেই সময় যখন এটি পরিবর্তিত হয়েছিলতার থেকে চারটি ইউনিট বেশি আপনি আসলে উভয় উপায়ে এটি করতে পারেন কিন্তু এটি মূলত একটি আদর্শ উপায় সুতরাং S A T এর জন্য আপনি একটি array বজায় রাখতে পারেন যাকে আমরা M বলি এবং যা দিয়ে মেমোরি কে চিহ্নিত করি T S P এর জন্য আমরা একটি ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বজায় রাখতে পারি সুতরাং এটি 1 থেকে 9 এবং এটি 1 থেকে 9 উদাহরণস্বরূপ যদি এটি একটি 9 শহরের সমস্যা হয় এবং আপনি ট্র্যাক করতে পারেন যে কোন প্রান্তটিমনে রাখবেন যে এর প্রতিটি বর্গক্ষেত্র একটি প্রান্তের সমান তাহলে সপ্তম এবং চতুর্থটি বলি তাই 7 এবং 4 এর মধ্যে যে প্রান্তটি আমি সরিয়ে দিয়েছি বা এরকম কিছু তাহলে আমি TSP র মতো সমস্যায় এর ট্র্যাক রাখতে পারি সুতরাং ট্যাবু সার্চ এর প্রাথমিক ধারণা হল যে সম্প্রতি নেওয়া পদক্ষেপগুলিকে পুনরাবৃত্তির অনুমতি থাকে না যাতে আপনি যে লোকাল ম্যাক্সিমা থেকে বেরোনোর চেষ্টা করছিলেন সেই একই ম্যাক্সিমায় আর ফিরে না যান এটাই মূল প্রেরণা সেই একই ম্যাক্সিমা এ ফিরে যাবেন না এখন স্পষ্টতই যদি আপনি ট্যাবু সার্চ এর এই উপায়টি যদি দেখেন যে আপনি কোন বিটগুলি পরিবর্তন করবেন তা নিয়ন্ত্রণ করতে পারছেন তাহলে যে কোনও দুটি বিট দেওয়া থাকলে যেমন উদাহরণস্বরূপ আমি শুরু করি দুটি বিট দিয়ে মানে 1 1 এবং তারপর এটি মূলত 0 1 এ পরিবর্তিত হয় সুতরাং এর মানে আমি প্রথম বিট পরিবর্তন করেছি এবং এটি এখানে কিছু সাবস্ট্রিং আমি এই বিটটি পরিবর্তন করেছি তাহলে আমাকে এরপর চারটি ইউনিটের জন্য এটি পরিবর্তন করার অনুমতি দেওয়া হচ্ছে না তারপর এর পরে ধরুন আমি এই অন্যটি পরিবর্তন করি 0 1 0 0 0 আমি পাশাপাশি অন্য বিটটিও পরিবর্তন করে ফেলি সুতরাং যদি আমি এই দুটি বিট তৈরি করি যেখানে আমি এই বিটটি পরিবর্তন করি এই সাবস্ট্রিং টি 0 1 হয়ে গেছে তারপর আমি অন্য বিটটি পরিবর্তন করি এবং এটি 0 0 হয়ে যাবে এই ট্যাবু র কারণে আমি একটি সংমিশ্রণে যাওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছি যা হল 1 0 সংমিশ্রণ এবং আমাকে পরবর্তী চার রাউন্ডের জন্য এই দুটি বিটের কোনোটিই পরিবর্তন করতে দেওয়া হবে না আমি এটিকে 1 0 এ পরিবর্তন করতে পারি না কারণ সেটা মূলত অনুমোদিত হবে না তাই আমি এগোচ্ছি আমি কিছু হারাতেও পারি কিন্তু সাধারণভাবে পরীক্ষা করে দেখা গেছে যে এই ট্যাবু সার্চটি মূলত এই ধরণের সমস্যার জন্য ভাল কাজ করে ঠিক সুতরাং আমরা লক্ষ্য করেছি যে আপনি এখান থেকে মূলত এই 1 0 এ যেতে পারবেন না কিন্তু যদি সেই 1 0 সত্যিই সমাধান হয় বা এরকম কিছু হয় তাহলে কি হবে সুতরাং আরও বিস্তারিত ট্যাবু র জন্য আমি অনুসন্ধান করব অ্যালগরিদম যা এই কিছু পদক্ষেপ বাতিল হয়ে যাওয়ার নিয়মভঙ্গ করতে দেয় একটি ব্যতিক্রম পদক্ষেপের অনুমতি দেয় এবং ব্যতিক্রমটি করা যেতে পারে এবং তারপর এটিকে বলে এ্যাস্পিরেশন ক্রাইটেরিয়া সুতরাং এ্যাস্পিরেশন ক্রাইটেরিয়া বলে যে সমস্ত অনুমোদিত প্রতিবেশী যদি খারাপ হয় সুতরাং আমি শুধু লিখব সব খারাপ খারাপ দ্বারা আমরা বলছি বর্তমানের চেয়ে খারাপ এবং একটি ট্যাবু পদক্ষেপটি আমাদের নিয়ে যায় যেটি সেরার থেকেও ভাল তার কাছে তারপর মুভ টির অনুমতি দেয় সুতরাং স্পষ্টতই আমাদের লক্ষ্য হল ভ্যালুয়েশন ফাংশন বা অবজেক্টিভ ফাংশন টিকে অপটিমাইজ করা যা নিয়ে আমরা কাজ করছি এবং যদি আমরা একটি ভাল পদক্ষেপে নেওয়ার সুযোগ পাই তবে আমাদের সেটি হারানো উচিত নয় সুতরাং এই এ্যাস্পিরেশন ক্রাইটেরিয়া বলে যে যদি এই সমস্ত আলাউড নেইবারস যেগুলিকে বাদ দেওয়া হয়নি যদি আমার বর্তমান নোড c এর থেকে খারাপ হয় এবং যদি সেই বাধাপ্রাপ্ত প্রতিবেশীদের মধ্যে একজন ট্যাবু প্রতিবেশীদের মধ্যে একজন সেরার থেকে ভাল সেরা বলতে আমি এই জিনিসটি বলতে চাইছি যে আপনি যে সেরা সমাধানটি খুঁজে পেয়েছেন তা সংরক্ষণ করুন যদি আমি নোডটি খুঁজে পেতে পারি যা এর থেকেও ভাল তাহলে আপনি সেই ব্যতিক্রমটিকে অনুমতি দেবেন সুতরাং সাধারণভাবে ট্যাবু সাম্প্রতিক পদক্ষেপগুলি ট্যাবু তবে আমরা একটি ব্যতিক্রম করতে পারি যদি তাদের মধ্যে একটি খারাপ পরিস্থিতিতে থাকে যখন অন্য চালগুলি খারাপ হয় আমরা আরও ভাল সমাধান পাই সুতরাং উদাহরণস্বরূপ আমরা যদি বলি এই নোডের মান 27 ধরুন আমার কাছে সমাধান করার জন্য 50 টি ক্লজ SAT আছে এবং এই 50 টি ক্লজ এর মধ্যে এই 27টি চরিতার্থ হচ্ছে এবং 27 এর কম এই সমস্ত নোডগুলি অস্বীকৃত এবং যদি এইগুলির মধ্যে একটি ধরুন 40 হয় কোনোভাবে এবং আমি সেরা যেটা দেখেছি তা হল 35 বা এরকম কিছু তারপর আমি এই পদক্ষেপটি অ্যালাউ করবো এবং এটি একটি এ্যাস্পিরেশন ক্রাইটেরিয়া সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে এই ধরনের অ্যালগরিদমগুলি তৈরি করা একরকম আর্ট আপনি অ্যালগরিদম তৈরী করার চেষ্টা করছেন কোনটা কাজ করবে কোনটা আপনাকে ভাল সমাধান দেবে ইত্যাদি এবং ট্যাবু সার্চ যা করে তা হল এটি মূলত আপনাকে একটি নির্ধারক প্রক্রিয়া দেয় যার মানে আপনি লোকাল ম্যাক্সিমা কে পেরিয়ে যেতে পারেন এবং স্টেট টিকে আরও অন্বেষণ করতে পারেন সুতরাং এটি এই ট্যাবু টেনিওর দ্বারা করা হয় যা বলে যে একটি নির্দিষ্ট সময়ের জন্য আবার একই পদক্ষেপ নেওয়া যাবে না আরেকটি বৈশিষ্ট্য যা কখনও কখনও ব্যবহার করা হয়েছে তাকে ফ্রিকোয়েন্সি ভিত্তিক পদ্ধতি বলা হয় সুতরাং আমার একটি ফ্রিকোয়েন্সি টেবিল আছে তাই এই সবগুলো লাইন বিটস তাহলে ধরে নেওয়া যাক যে এটি 18 বার পরিবর্তিত হয়েছে এটি 7 বার পরিবর্তিত হয়েছে এটি 6 বার এবং মূলত তাই আমি কতবার সেই বিটটি মূলত পরিবর্তন করেছি তাই আমি অ্যালগরিদমকে বায়োস ও করতে পারি যাতে সেই মুভ গুলো বাছে যেগুলো খুব বেশি কার্য্যে পরিণত হয়নি সুতরাং উদাহরণস্বরূপ যদি এখানে কোথাও এমন একটি বিট থাকে যা আমার সম্পূর্ণ এই পুরো ব্যাপারে মাত্র দুবার পরিবর্তন করা হয়েছে এবং বাকি সবকিছুই অনেক বার তখন আমি বলতে পারি যে চেষ্টা করুন এবং এই বিটটি পরিবর্তন করুন এবং দেখুন এর ফল ভাল হয় কিনা মনে রাখবেন এই সংখ্যাগুলি কী এইগুলি হল আপনি কতবার বিট পরিবর্তন করেছেন তার ফ্রিকোয়েন্সি এটি কেবল একটি কাউন্টারের মতো যা আপনাকে বলে যে আপনি একটি বিট পরিবর্তন করতে পারবেন কি না আপনি যদি একটি অ্যালগরিদমকে বায়োস করতে চান হিউরিস্টিক ফাংশন যেদিকে নিয়ে যাচ্ছে না তার বিপরীতে আপনি কেন এই বিটটি সরাননি কারণ যখনই এই বিট তৈরি করা হয়েছে এটি প্রতিবেশীদের মধ্যে সেরা ছিল না এবং তাই এটি অপরিহার্যভাবে পরিবর্তিত হয়নি সুতরাং আপনি যদি অনুসন্ধানটিকে ওই দিকে ঠেলে দিতে চান তাহলে আপনি ট্যাবু অ্যালগরিদমকে প্রভাবিত করতে পারেন এটা বলে যে ভ্যালুয়েশন ফাংশন কে পরিবর্তন করো সুতরাং ইভ্যাল অফ n আসুন আমরা একে n এর ইভাল প্রাইম বলি n এর ইভাল এবং এটি সেই ফাংশন যেটি দিয়ে আমরা হিউরিস্টিক ফাংশন গণনা করি কিন্তু আমরা এটিকে ভ্যালুয়েশন ফাংশন বলছি কারণ একটি অপটিমাইজেশন কমিউনিটি তে একটি ইভাল ফাংশন বিয়োগ কিছু কনস্ট্যান্ট টাইমস ফ্রিকোয়েন্সি of n এটি খুব ভাল নোটেশন নয় কারণ n সত্যিই পরিচিত এবং এখানে এটি একটি বিট যার মানে বিটের সূচক বলা হচ্ছে সুতরাং আমি এটাকে b n এর ফ্রিকোয়েন্সি কল করতে দিন যে বিটটি আপনাকে এই n এ নিয়ে যায় সুতরাং যদি এটা ক্লিয়ার হয় আমরা এখানে কিছু নোটেশন ব্যবহার করব সুতরাং মূলত এটা কি বলছে যে আপনি আপনার c থেকে সরে যাচ্ছেন আপনি c থেকে n এ যাওয়ার কথা ভাবছেন নোড c থেকে নোড n এ চলে যাচ্ছেন যখন আপনি এই নোড n এর মূল্যায়ন করছেন তখন বিবেচনা করুন কত ঘন ঘন এই নির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হয়েছে যার মানে কোন বিট পরিবর্তন করা হয়েছে এবং সেই বিটগুলির জন্য একটি পেনাল্টি দিন যেগুলি প্রায়শই পরিবর্তন করা হয়েছে সুতরাং যদি ফ্রিকোয়েন্সি খুব বেশি হয় তাহলে ফলাফলের নোডের ভ্যালুয়েশন ভ্যালু আরও কমবে যদি ফ্রিকোয়েন্সি এর চেয়ে কম হয় সুতরাং এটি একটি পেনাল্টি র মতো এই ক্ষেত্রে একটি বিট খুব ঘন ঘন পরিবর্তন করার জন্য পেনাল্টি যদি আপনি সেই বিটটি সব সময় পরিবর্তন করতে থাকেন তবে এই মূল্যায়ন ফাংশনটি পেনাল্টি দেয় এবং বলে যে না না আপনি এই বিট অনেকবার পরিবর্তন করে ফেলেছেন সুতরাং ফাংশন টি মূলত সেই পরিমাণ সমান ভ্যালুয়েশন ভ্যালু কমিয়ে দেয় সুতরাং শেষ পর্যন্ত আপনার কাছে এই বেসিক ভ্যানিলা ট্যাবু সার্চ থাকতে পারে এর সাথে আপনি এ্যাস্পিরেশন ক্রাইটেরিয়া যোগ করতে পারেন যা বলে যে কখনও কখনও আপনি কোনো পদক্ষেপ নেন না ট্যাবু এবং তারপরে সাধারন বৃদ্ধিমূলক বায়োস ফ্রিকোয়েনট মুভস গুলির জন্য দণ্ডিত করে আপনাকে নতুন অঞ্চলের দিকে যেতে বাধ্য করতে পারে সুতরাং লোকাল ম্যাক্সিমা থেকে বেরোনোর চেষ্টা করার জন্য একটি নির্ধারক পদ্ধতি ছিল আসুন এবার আমরা স্টকাস্টিক পদ্ধতি বা রান্ডমাইজড পদ্ধতির দিকে এগিয়ে যাই সুতরাং আমরা এখন পর্যন্ত যা দেখেছি তা হল স্থানীয় ম্যাক্সিমা থেকে বেরোনোর জন্য নির্ধারক পদ্ধতি বা ডিটারমিনিস্টিক অ্যাপ্রোচ আসুন স্টকাস্টিক বা রান্ডমাইজড পদ্ধতির দিকে নজর দেওয়া যাক সুতরাং আমরা এগুলির কয়েকটি দেখব আমরা আজকে খুব সহজ কিছু দিয়ে শুরু করব সুতরাং আমরা অন্বেষণের উপর মনোযোগ দিই কিভাবে আমরা অনুসন্ধানটি নতুন এলাকায় নিয়ে যেতে পারি সুতরাং আমাদের অনুসন্ধানের দুটি দিক অবশ্যই মনে রাখতে হবে একটি হল গ্রেডিয়েন্টটি ব্যবহার করা যেটি হিল ক্লাইম্বিং করে খুব আকর্ষণীয় ব্যাপার যে এটি কেবল প্রতিবেশীর দিকে তাকায় এবং সেরা প্রতিবেশীর কাছে যায় ট্যাবু যা অনুসন্ধান করেছিল তা হল যে এটি সামান্য পরিবর্তন করে এবং সেরা প্রতিবেশীর কাছে যেতে দেয় যদিও এটি তার চেয়ে ভাল না হয় অন্বেষণ বলতে বোঝায় যে কোনওভাবে আপনাকে অবশ্যই অ্যালগরিদম টিকে বিভিন্ন এলাকায় যেতে অনুমতি দিতে হবে এবং স্টকাস্টিক বা রান্ডমাইজড পদ্ধতিতে মুভমেন্ট কিছুটা রান্ডমনেস পায় সুতরাং শুধু এই পৃথিবীটি কল্পনা করুন যেই অ্যালগরিদম এই আর্থ স্পেস এ সন্ধান করে এবং এক্সপ্লইটেশন অর্থে বোঝায় যে শুধু গ্রেডিয়েন্ট কে অনুসরন করুন এবং এখন আমরা বলছি যে সবসময় গ্রেডিয়েন্টকে অনুসরণ করবেন না বরং কোনো সময়ে অপরিহার্যভাবে ভিন্ন কিছু করুন এখন রান্ডমাইজড মুভমেন্ট এর একটি চরম উদাহরণ হল এলোমেলো ভাবে হাঁটা এবং এলোমেলোভাবে হাঁটা আমরা সহজভাবে লিখতে পারি যে n জেনারেট করুন যেটি হল c এর একটি রান্ডম নেইবার এবং এটিকে একটি লুপে রাখুন সুতরাং একটি রান্ডম ওয়াক মূলত বোঝায় যে যেকোনো দিকে একটি পদক্ষেপ নিন অবশ্যই আমরা এই অ্যালগরিদমে অন্যান্য জিনিসগুলি যোগ করতে পারি এই বলে যে যেটা আপনি এখন পর্যন্ত দেখেছেন এমন সেরা নোডের এবং এই ধরণের জিনিসের ট্র্যাক রাখুন তবে অন্যথায় এটা পিওরলি রান্ডম একটা প্রদত্ত নোড সি থেকে এটা কেবল রান্ডমলি একটা নেইবার কে বেছে নেবে এবং সেটাতে যাবে মূল্যায়ন ফাংশনের কোন তুলনা নয় কিছুই নয় কিন্তু অবশ্যই আপনি সেরা একটার ট্র্যাক রাখতে পারেন এবং যতদূর খুশি এখন স্পষ্টতই একটা অপ্টিমাইজেশান সমস্যা সমাধানের জন্য একটা রান্ডম walk দুর্দান্ত উপায় হতে যাচ্ছে না কারণ প্রথমত এটা এমনকি সিস্টেমেটিক ও নয় মনে রাখবেন যে আমরা কিছু অনুসন্ধান সম্পূর্ণ বা পদ্ধতিগত বলে শুরু করেছি যার মানে হল যে তারা সমগ্র স্থানটা এক্সপ্লোর করে হিল ক্লাইম্বিং ট্যাবু সার্চ তারা নিয়মতান্ত্রিক নয় তারা গ্যারান্টি দেয় না যে তারা পুরো স্থানটা অন্বেষণ করবে এবং এটা একটা চরম উদাহরণ এটা মূলত কিছু রান্ডম ডিরেকশন এ যায় সুতরাং আমাদের সত্যিই যা খুঁজে বের করতে হবে তা হল হিল ক্লাইম্বিং এর মধ্যে কোথাও কোন উপায় হিল ক্লাইম্বিং একটা চরম শোষণ এবং রান্ডম ওয়াক অন্বেষণের চরম সুতরাং সেটাতে 0 এক্সপ্লইটেশন আছে শুধুমাত্র এক্সপ্লোরেশন এখানে হিল ক্লাইম্বিং এ 0 এক্সপ্লোরেশন রয়েছে এক অর্থে এটা কখনো দেখানো পথ থেকে সরে আসেনা এবং সম্পূর্ণ শোষণ রয়েছে আমরা অ্যালগরিদম চাই যা মূলত এর মধ্যেই থাকবে তাই আজ আমি আপনাদের অ্যালগরিদমের অন্তর্দৃষ্টি দেব যা আমরা অধ্যয়ন করতে যাচ্ছি এবং পরবর্তী ক্লাসে আমরা এটাকে আরও বিশদে দেখব মূল ধারণা হল একটা সম্ভাব্যতার সাথে একটা রান্ডম মুভ করা যা ইভাল n এ উন্নতির সমানুপাতিক সুতরাং আমি এখানে যা বলছিলাম প্রথমত আমি একটা রান্ডম মুভ এর কথা বলছি তাই আমি আর বলছি না যে সমস্ত উত্তরসূরি জেনারেট করুন আমি শুধু বলছি একটা রান্ডম মুভ নিন যার অর্থ হল আপনি কিছু প্রদত্ত নোড c এ আছেন এবং একটা রান্ডম উত্তরসূরি n চয়ন করুন শুধু কোনোরকমে একটা উত্তরসূরি n জেনারেট করুন কিন্তু একটা সম্ভাব্যতার সাথে সেটাতে মুভ করুন যা c এর চেয়ে n এর গতি কতটা ভালো c এর সাথে তুলনা করে সেটা কতটা ভালো তার সমানুপাতিক সুতরাং এর ইমপ্লিকেশন হল এরকম যে আমি বলছি না যে n কে c এর চেয়ে ভাল হওয়া উচিত আমি শুধু বলছি যে n যদি c এর চেয়ে ভালো হয় তাহলে মুভ করার সম্ভাবনা বেশি যদি n c এর চেয়ে খারাপ হয় তাহলে সেই মুভ করার সম্ভাবনা কম এবং দ্বিতীয়ত এটা মাত্রার উপর নির্ভর করে সুতরাং যদি আমি এই মান এর দিকে তাকাই এভ্যাল n বিয়োগ এভ্যাল c সুতরাং আসুন আমরা বলি যে আমি একটা ম্যাক্সিমাইজেশন সমস্যা করছি যার অর্থ এটা যত বেশি ইতিবাচক হবে আমার জন্য তত ভাল আমি একটা অ্যালগরিদম তৈরি করতে চাই যা বলবে যে যত বেশি ইতিবাচক হবে তত বেশি পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা থাকা উচিত তবে যদি নেতিবাচকও হয় তবুও একটা মুভ অ্যালাউ করবে শুধুমাত্র অন্বেষণ বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত করার জন্য কিন্তু কম সম্ভাবনা সহ । সুতরাং আমি আমার অনুসন্ধানকে আমার প্রতি অনুরক্ত করতে চাই আরও ভালো পদক্ষেপের দিকে কিন্তু আমি এটাকে খারাপ মুভগুলো করা থেকে থামাতে চাই না খারাপ মুভস মানে এমন মুভ যা মূল্যায়ন ফাংশনের মানগুলো হ্রাস করে যা গ্রেডিয়েন্ট এর বিরুদ্ধে যায় সুতরাং আমরা পরবর্তী ক্লাসে বিশদে দেখব তবে এই মুহুর্তে আমি আপনাদের একটা প্রশ্ন জিজ্ঞাসা করি যখন আমি বলব সম্ভাব্যতার সাথে একটা পদক্ষেপ নিন সুতরাং আসুন আমরা বলি এই সম্ভাবনাটা হল p এবং আমি আপনাকে একটা মান p দিয়েছি আপনি এই পদক্ষেপটা সম্ভাব্যভাবে কীভাবে করবেন আপনি যদি এই অ্যালগরিদমটা প্রয়োগ করতে চান আপনি যে অ্যালগরিদমটা লিখছেন তাতে আপনি কীভাবে সম্ভাব্যতামূলকভাবে একটা পদক্ষেপ করবেন ছাত্র আপনি এবং ছাত্র সুতরাং আপনি 0 থেকে 1 এর মধ্যে একটা রান্ডম সংখ্যা জেনারেট করুন এবং যদি সেই সংখ্যাটি p এর থেকে বেশি হয় তাহলে আপনি মুভ করবেন যদি সংখ্যাটি p এর থেকে কম হয় আপনি মুভ করবেন না সুতরাং ঘটনাটা হচ্ছে পদক্ষেপটি হয় করা হল অথবা করা হলনা তবে এটা করা হল একটা সম্ভাব্য p কে সামনে রেখে এবং এটার জন্য আপনাকে একটি রান্ডম সংখ্যা জেনারেট করতে হবে সুতরাং আমরা কি একটা অ্যালগরিদমের পিছনে ছুটছি যার এইরকম স্টোকাস্টিক খেলার কাজ থাকবে যার অর্থ এটা একটা প্রতিবেশীর দিকে তাকাবে এবং একটা পদক্ষেপ নিতে পারে বা নাও পারে তবে এটার আরও ভাল পদক্ষেপের দিকে বায়োস হওয়া উচিত এবং খারাপ পদক্ষেপ করা থেকে বাধা দেওয়া উচিত নয় সুতরাং কোনোভাবে আমাকে একটা উপায় বের করতে হবে এই P কে কম্পিউট করার জন্য ইভ্যালুয়েশন ফাংশনে এই ফাংশ এর ডিফারেন্স হিসেবে এমনভাবে যাতে এই আচরণটা প্রকাশ পায় সুতরাং হতে পারে আমি আপনাদের এই বিষয়ে চিন্তা করতে বলব এবং আমরা লিখব এটা করা খুব কঠিন কিছু নয় শুধুমাত্র আপনাদের সতর্ক থাকতে হবে তা হল এই সম্ভাব্যতাটি 0 থেকে 1 সীমার মধ্যে আসা উচিত এবং এটার এই মানদণ্ডটা পূরণ করা উচিত যে এটা বৃহত্তর সুতরাং আপনারা যদি এটাকে x অক্ষে প্লট করতে চান তবে আপনারা যত বেশি ডানদিকে যাবেন সম্ভাব্যতা 10 থেকে 1 হওয়া উচিত এবং আপনারা যত বেশি বাম দিকে যাবেন সম্ভাবনাটা মূলত 10 থেকে 0 হওয়া উচিত সুতরাং একটি ফাংশন সম্পর্কে চিন্তা করুন যা এটি করবে এবং আমরা এটিকে পরবর্তী ক্লাসে উল্লেখ করব এবং এর উপর ভিত্তি করে অ্যালগরিদম সুতরাং আমরা এখানেই থামব